মেন্ডেলিয়ান জেনেটিক্সের পরবর্তী বক্তৃতায় স্বাগতম এটি সম্ভবত মেন্ডেলিয়ার জেনেটিক্সের শেষ বক্তৃতা হবে আমরা বলেছিলাম যে অনেক রোগ জেনেটিকভাবে সংযুক্ত এবং এ জাতীয় রোগের উত্তরাধিকারকে কার্যকরভাবে বিশ্লেষণ করতে আমরা মেন্ডেলিয়ার নীতিগুলি ব্যবহার করতে পারি আমরা কয়েকটি উদাহরণ দেখেছি এবং তারপরে X লিঙ্কযুক্ত রোগের দিকে এসেছি X লিঙ্কযুক্ত ক্রোমোসোম থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এলিলের কারণে যে ব্যাধি দেখা দেয় আমরা দেখেছি যে মেন্ডেলিয়ান নীতি দ্বারা পূর্বাভাস দেওয়া থেকে উত্তরাধিকারের ধরণগুলি কীভাবে আলাদা হতে পারে এবং বলেছিলাম যে আপনি এই উদাহরণটি সমাধানের চেষ্টা করতে পারেন এবং আমরা এই উদাহরণটি সমাধান করে এই বক্তৃতাটি শুরু করব এটি একটি ফ্যামিলি ট্রি পিতা মাতা এবং তারপর এখানে 3 টি সন্তান তারা বিবাহ করে এবং তাদের সন্তান আছে এবং এখানে আরও একটি প্রজন্ম এসেছে এবং এখানে সঙ্গমের পর সন্তান হয়েছে এবং আমরা এ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রশ্ন ছিল উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত চরিত্রটি ডমিন্যান্ট বা রিসেসিভ এটি অটোজোমাল বা X লিঙ্কযুক্ত দ্বিতীয় প্রশ্ন ছিল যদি 3 ক্যারিয়ার না হয় সম্ভবত সেই ব্যক্তির জিনোটাইপিক অ্যানালিসিস ফলাফল রয়েছে এবং আমরা জানি যে 3 রোগের ক্যারিয়ার নয় যদি এটি হয় তবে 1 এবং 4 এর জিনোটাইপগুলি কি শেষ প্রশ্নটি ছিল যে 14 টির প্রভাবিত হওয়ার সম্ভাবনা কি ঠিক আছে আসুন দেখি কিভাবে এটি সমাধান করা যায় আপনি দেখতে পাচ্ছেন এই রোগটি একটি সম্পূর্ণ প্রজন্মে অনুপস্থিত 1 এবং 2 এর সন্তান 4 5 এবং 7 এরমধ্যে রোগটি একেবারেই দেখা যায়নি এটি যদি ডমিনেন্ট হত তাহলে রোগটির এই ধরনের অনুপস্থিতি দেখা যেত না কারণ যতক্ষণ জিন গুলির মধ্যে একটি ডমিন্যান্ট হয় ততক্ষণ রোগটি প্রকাশ পায় সুতরাং এটি খুব সম্ভবত রিসেসিভ যেহেতু এটি একটি প্রজন্মে অনুপস্থিত ছিল যা কেবলমাত্র রিসেসিভলি ইনহেরিটেড ডিসঅর্ডার ব্যাধি হলে ঘটবে এবং আপনি যদি এখানে দেখেন তাহলে দেখবেন যে এখানে কেবল মাত্র পুরুষরা আক্রান্ত হয়েছে 2 8 এবং 10 আক্রান্ত হয়েছে যারা সকলে পুরুষ এবং এমনটি হবে যদি এটি খুব সম্ভবত X লিঙ্কযুক্ত হয় তাই এটি একটি রিসেসিভ ব্যাধি এবং খুব সম্ভবত এটি X লিঙ্কযুক্ত এখন আসুন আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যদি 3 ক্যারিয়ার না হয় তবে 1 এবং 4 এর জিনোটাইপগুলি কি আমরা জানি যে এটি একটি প্রচ্ছন্ন রিসেসিভলি ইনহেরিটেড ডিসঅর্ডার এবং সম্ভবত X লিঙ্কযুক্ত তাই আসুন এটি সমাধান করা যাক এই ব্যক্তি XAXA বা একটি হেটারোজাইগাস ব্যক্তি XAXa হতে হবে ব্যক্তিটি প্রদর্শন করছে না এটি রিসেসিভ তাই এই ধরণের জিনোটাইপটির ফলে ব্যাধিটি প্রকাশিত হয় না এটি এখানে প্রকাশিত হয় এবং এটি X লিঙ্কযুক্ত তাই এটি এই পুরুষের মধ্যে প্রকাশ হওয়ার জন্য এটি X উপর একটি রিসেসিভ অ্যালিল সুতরাং এটি এখানে XaY আমরা 1 বা 4 এ আগ্রহী এখন পর্যন্ত এই বিষয়ে 1 হয় এটি বা এটি হতে পারে আসুন আমরা 4 এর দিকে দেখি এটি একটি আক্রান্ত ব্যক্তি তাই এটি X আক্রান্ত পুরুষ হতে হবে সুতরাং সেখানে একটি Y ক্রোমোজোম থাকতে হবে এবং এটি X লিঙ্কযুক্ত তাই রোগের অ্যালিল X XaY দ্বারা বহন করা প্রয়োজন আমরা জানি যে এই ব্যক্তি ক্যারিয়ার নয় তাই XAY পুরুষ এবং এই ব্যক্তিটি একজন মহিলা এবং প্রভাবিত হন না যেহেতু এটি একটি মহিলা তাই এটি XX হতে হবে যেহেতু ব্যক্তি প্রভাবিত হয় না এবং পিতা আক্রান্ত এটি মায়ের কাছ থেকে XaXA হবে এটি 4 এর জিনোটাইপ সুতরাং 1 আমরা XAXA বা XAXa ছাড়া আর কিছু বলতে পারি না এটি 2 ধরণের একটি হতে পারে যেখানে 4 টি XAXa এটিই প্রশ্নের উত্তর এখন 14 এর প্রভাবিত হওয়ার সম্ভাবনা কি 14 এখানে রয়েছে সুতরাং আমাদের এখানে পিতামাতার দিকে নজর দেওয়া দরকার এটি একটি মহিলা মা একজন মহিলা তাই এটি XX এবং মা প্রভাবিত হন না সুতরাং হয় দুটি বড় হোমোজাইগাস বা বড় ছোট হেটারোজাইগাস উভয় ক্ষেত্রেই ব্যক্তি আক্রান্ত হবে না পিতা প্রভাবিত হয়েছেন এবং তাই এটি XaY হতে হবে এবং সুতরাং এই পুরুষটি প্রভাবিত হওয়ার সম্ভাবনা কি Y বাবার কাছ থেকে আসছে এবং সম্ভাবনা কি যে এটি একটি Xa হবে সেটাই আমরা জিজ্ঞাসা করছি এটি Xa হওয়ার সম্ভাবনা নির্ভর করে মা ক্যারিয়ার হওয়ার সম্ভাবনার ওপর সুতরাং এটি এরকম কিছু মায়ের কেরিয়ার হওয়ার সম্ভাবনা বারবার Xa এর 14 এ যাওয়ার সম্ভাবনা ঘটায় অথবা এটি Xa হয়েছে সেই ব্যক্তিটি উত্তরাধিকার সূত্রে মায়ের কাছ থেকে Xa পেয়েছে 9 এর ক্যারিয়ার হওয়ার সম্ভাব্যতা উদাহরণস্বরূপ দেখুন মা যদি ক্যারিয়ার না হয় তবে মা XAXA হয় তবে 14 একেবারে প্রভাবিত হবে না কারণ Y বাবার কাছ থেকে আসে বাবার Xa এর কোন ব্যাপার নেই সুতরাং Y প্রভাবিত হবে কেবল যদি আক্রান্ত অ্যালিল মা থেকে আসে তবে এই Xa এটি হল 9 এর ক্যারিয়ার এবং Xa 14 এ যাওয়ার সম্ভাবনা 9 ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা অর্ধেক এগুলির 2 টি সম্ভাবনা এবং এর মধ্যে একটি আমরা বিবেচনা করছি যখন XA সেখানে আছে তখন Xa যাওয়ার সম্ভাবনা অর্ধেক এবং তাই 14 এর প্রভাবিত হওয়ার সম্ভাবনা 14 এর জিনোটাইপ XaY হবে 12x12 যা এক চতুর্থাংশ এটাই প্রশ্নের উত্তর আমি নিশ্চিত যে আপনাদের অনেকের উত্তর সঠিক হয়েছে আপনি এটি পরীক্ষা করতে পারেন আসুন আমরা আগে যা বলেছিলাম তা শেষ করি আমরা জানি মেন্ডেলিয়ান নীতিগুলির সীমাবদ্ধতা রয়েছে আমরা এটিকে অন্ধভাবে সবকিছুর ওপর প্রয়োগ করতে পারি না তবে আমরা এটিকে বিপুল সংখ্যক রোগে প্রয়োগ করতে পারি যা ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স দেখায় এটি ছিল মেন্ডেলিয়ান নীতিগুলি শেখার যথার্থতা অনেক নন ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স রয়েছে এখানে দেওয়া ভিডিওটি দেখুন প্রথম নন মেন্ডেলিয়ান নীতি যা আমরা দেখতে যাচ্ছি তা হল আধিপত্য সর্বদা নিরঙ্কুশ নয় একটি স্পেকট্রাম রয়েছে এটি বেগুনি ফুল বা সাদা ফুল নয় এর মধ্যে কিছু আছে যা উত্থাপিত হতে পারে এটি মটর উদ্ভিদে ঘটে না তবে এটি অন্যান্য অনেক ক্ষেত্রে ঘটে যাকে ইনকমপ্লিট ডমিনেন্স বা কো ডমিনেন্স বলা হয় যা এটির একটি ভেরিয়েন্ট এবং আমরা ইতিমধ্যে দেখেছি ডমিন্যান্ট অ্যালেলের খুব কম ফ্রিকোয়েন্সি থাকতে পারে এটি আমাদের প্রত্যাশা থেকে কিছুটা আলাদা একারণেই আমি এটিকে এমন কিছু হিসাবে রেখেছি যা প্রত্যাশার চেয়ে আলাদা এটি অন্য 2 এর সাথে যায় না আমরা হান্টিংটনের ডিজিজ Huntington's disease এর ক্ষেত্রে এটি ইতিমধ্যে দেখেছি যতক্ষণ আপনার মধ্যে ডমিনেন্ট অ্যালিলের খুব কম ফ্রিকোয়েন্সি থাকে ততক্ষণ আপনি এই রোগটি পেতে চলেছেন তবে ডমিনেন্ট অ্যালিলের উপস্থিতি জনসংখ্যায় খুব কম ফ্রিকোয়েন্সি এর অর্থ কি এটি সর্বদা নিরঙ্কুশ নয় একটি স্পেকট্রামের মত এটি ইনকমপ্লিট ডমিনেন্স বা কো ডমিনেন্স থেকে কমপ্লিট ডমিনেন্স পর্যন্ত বিদ্যমান ইনকমপ্লিট ডমিনেন্স এর উদাহরণ একটি ভিন্ন গাছের ক্ষেত্রে কিছুটা এইরকম আপনি যদি লাল এবং সাদা ফুলের সত্যিকারের ব্রীডিং নেন এবং তাদের ক্রস করেন তবে গেমেটগুলি R এবং W হবে F1 প্রজন্মে সমস্ত ফুল গোলাপী হবে লাল এবং সাদা এর মাঝামাঝি সুতরাং এটি লাল বা সাদা নয় CR CW এর ফলে গোলাপী ফুল এসেছে আর কোনও লাল ফুল নয় এটি ইনকমপ্লিট ডমিনেন্স এর উদাহরণ আপনি এটিকে আরও নিয়ে যান F1 প্রজন্ম থেকে আপনি CR CW গ্যামেট পেয়েছেন অর্ধেক করে এবং তারপরে আপনি যদি পুনেট স্কয়ার অ্যানালিসিস করেন তবে এক চতুর্থাংশ লাল হবে অর্ধেক গোলাপী হবে এবং এক চতুর্থাংশ সাদা হবে F2 প্রজন্মে এটি ইনকমপ্লিট ডমিনেন্স এর একটি উদাহরণ যা মেন্ডেলিয়ান নীতি থেকে পূর্বাভাস থেকে আলাদা ডমিন্যান্ট অ্যালিলের খুব কম ফ্রিকোয়েন্সি আমরা ইতিমধ্যে উদাহরণটি দেখেছি আরও একটি উদাহরণ হল পলিডাক্টিলি হাতে বা পায়ে পাঁচ অঙ্কের বেশি এটি বিশ্বজুড়ে 1000 জন্মের মধ্যে প্রায় 1 টিতে ঘটে এটি ডমিন্যান্ট অ্যালিল একটি অ্যালিল উপস্থিত থাকা পলিডাক্টিলি প্রদর্শন করার জন্য যথেষ্ট তবে আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠ পলিড্যাকটাইল নয় সুতরাং ডমিনেন্স সর্বদা সংখ্যাগরিষ্ঠ নয় এটি এমন কিছু যা আমাদের মনে রাখা উচিত একইভাবে অ্যাকন্ড্রোপ্লাজিয়া এক প্রকার বামনবাদ আবার ডমিন্যান্ট অ্যালিলের ফলাফল ভারতে 15000 এর মধ্যে প্রায় 1 জন এই অ্যাকন্ড্রোপ্লাজিয়া পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে 400 এর মধ্যে 1 জন অ্যাকন্ড্রোপ্লাজিয়া আছে জনগণের মধ্যে ডাবল রিসিসিভ অ্যালিল গুলি সর্বাধিক পাওয়া যায় কারণ যদি একটি অ্যালিল ডমিন্যান্ট হত তবে অ্যাকন্ড্রোপ্লাজিয়া স্থিত হয়ে যেত যদিও আমরা জানি যে 15000 এর মধ্যে 1 জনের এই রোগটি আছে যার অর্থ জনসংখ্যার বেশিরভাগ ক্ষেত্রে রিসিসিভ অ্যালিল রয়েছে এমনকি তাদের মধ্যে একটিও ডমিন্যান্ট অ্যালিল নেই এটি ডমিন্যান্ট অ্যালিলের খুব কম ফ্রিকোয়েন্সি আমরা এর আগে হান্টিংটন ডিজিজ Huntington's disease এর উদাহরণ দেখেছি পরবর্তী নন মেন্ডেলিয়ান দিকটি হল একাধিক অ্যালিল একটি বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারে কেবল 2 নয় একাধিক অ্যালিল উদাহরণস্বরূপ এটি রক্তের গ্রুপের একটি খুব ভাল উদাহরণ আমরা সবাই জানি আমরা জানি যে রক্তের 4 টি বড় গ্রুপ রয়েছে A B AB এবং O এবং অবশ্যই Rh পজিটিভ Rh নেগেটিভ আমরা আপাতত এটিকে পাশে রাখবো আমরা জানি যে A B AB এবং O রয়েছে এবং এটি 3 টি অ্যালিল দ্বারা নির্ধারিত হয় 3 টি অ্যালিল A B এবং কিছুই লিখিত হয় না i দিয়ে লেখা থাকে IA IB এবং i আমরা এটির যেভাবে নাম রেখেছি এগুলি আমাদের রক্তের গ্রুপ নির্ধারণ করে A ধরণের ফলাফল যদি IA IA বা IAi হয় যদি এটি B গ্রুপ হয় এটি IB IB বা IBi হয় এটি যদি AB হয় এটি IA IB উভয় বড় এবং যদি এটি O হয় যখন A বা B কেউই উপস্থিত থাকে না অথবা অন্য কথায় ii এগুলি হল অ্যালিল তার পরিপ্রেক্ষিতে আসলে কি ঘটে এই A এবং B RBC এর পৃষ্ঠতলে কার্বোহাইড্রেটকে বোঝায় A এবং B বিভিন্ন কার্বোহাইড্রেট IA বা একটি A কার্বোহাইড্রেট একটি মেরুন বৃত্ত দ্বারা প্রতিস্থাপন করা হয় একটি নীল বৃত্ত দ্বারা একটি B কার্বোহাইড্রেট এবং যদি আর কোন কার্বোহাইড্রেট না থাকে A B কেউ না এবং এটি i এটি যদি ডিস্কের আকারের লোহিত রক্তকণিকা হয় যদি এটিতে সমস্ত A কার্বোহাইড্রেট প্রকাশিত হয় তবে রক্তের গ্রুপ A এটি যদি সব B কার্বোহাইড্রেট প্রকাশিত হয় তবে রক্তের গ্রুপ B যদি A এবং B কার্বোহাইড্রেট উভয়ই প্রকাশ হয় তবে এটি AB এবং যদি কেউ উপস্থিত না হয় তবে এটি O গ্রুপ এবং এটি কো ডমিনেন্স এর একটি উদাহরণ বলা যায় যেখানে A এবং B উভয় একসাথে প্রদর্শিত হয় এই বিষয়টিকে কো ডমিনেন্স বলে যা আবার ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স থেকে আলাদা প্লিওট্রপি আবার নন মেন্ডেলিয়ান এর অর্থ হল একই জিন কেবল একটি নয় বহু চরিত্রকে প্রভাবিত করে এটি একাধিক ফিনোটাইপকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ একই জিন সিকেল সেল ডিজিজ এবং সিস্টিক ফাইব্রোসিসের সাথে সম্পর্কিত লক্ষণগুলির কারণ ঘটায় আপনি এখানে দেওয়া ভিডিওটি দেখতে পারেন শেষ যে ভিডিওটি দেখানো হয়েছে তা আপনাদের প্লিওট্রপি সম্পর্কিত আরও কিছু বিবরণ দেয় এপিস্টাসিস দেখা দেয় যখন একটি লোকাসে জিনের কারণে একটি ফেনোটাইপের এক্সপ্রেশন অন্য লোকাসে অন্য জিনের উপর নির্ভর করে একটির এক্সপ্রেশন অন্যটির উপর নির্ভরশীল যদি এটি ঘটে থাকে তবে এটাকে এপিস্টাসিস বলা হয় এবং আবার এটি স্পষ্টতই নন মেন্ডেলিয়ান উদাহরণস্বরূপ পশমের রঙ এটি কালো হতে পারে যা আসে একটি ডমিন্যান্ট B থেকে বা একটি ডাবল রিসেসিভ b থেকে বাদামী তবে পশমের রঙ নির্ধারিত হয় যে রঙটি নিজেই প্রকাশিত হয়েছে কি না রঙটি পশমের মধ্যে জমা হবে কিনা যদি এটি জমা হয় তবে এটি আবার ডমিন্যান্ট যদি এটি জমা না করা হয় তবে এটি ডাবল রিসেসিভ হোমোজাইগাস রিসেসিভ হবে সুতরাং কেবল এটি রঙই নয় পশম রঙ জমা হবে কিনা উভয় নির্ধারণ করে যে প্রাণীটি কালো দেখাবে কিনা পশুর পশম কালো বা বাদামী বা কোনও রঙ নয় সাদা হতে পারে এটি এই জাতীয় ক্রসের একটি উদাহরণ অন্য কথায় আপনি একটি ডাইহাইব্রিড ধরণের ক্রস পরিস্থিতি ব্যবহার করে এটি বিশ্লেষণ করতে পারেন যদি আপনি সেই বর্ণ এবং বর্ণের এক্সপ্রেশনের মধ্যে একটি ডাইহাইব্রিড করেন রঙটি জমা হয় কিনা তা এই E দ্বারা দেখানো হয়েছে তবে এই ধরণের একটি পুন্নেট স্কয়ারের ফলাফল এই 2 টি চরিত্রের এই 2 টি দিকের জন্য অথবা এই 2 টি চরিত্র এবং উভয় চরিত্র একসাথে নির্ধারণ করে যে রঙ শেষ পর্যন্ত কুকুরের মধ্যে দেখা যায় কিনা উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে 9 টির রঙ থাকবে 3 টির রঙ থাকবে না 9 টি কালো হবে এবং 3 টির কোন রং থাকবে না যেখানে 4 টি বাদামি হবে ডমিন্যান্ট রিসেসিভ এবং কোন রঙ নেই এটি 2 টি বৈশিষ্ট্যের জন্য ক্লাসিক মেন্ডেলিয়ান পুনেট স্কয়ার থেকে পৃথক পলিজেনিক ইনহেরিটেন্স মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এর একটি ভেরিয়েন্ট যেখানে একাধিক জিন একটি চরিত্রের প্রকাশ নির্ধারণ করে ত্বকের রঙ 3 জিন দ্বারা নির্ধারিত হয় মানুষের উচ্চতা আবার পলিজেনিক ইনহেরিটেন্স এর একটি ভালো উদাহরণ যেখানে একাধিক জিন ব্যক্তির উচ্চতা নির্ধারণ করে সেইজন্য একটি মসৃণ প্রকরণ আছে উচ্চতা ত্বকের রঙে এবং আরও অনেক কিছুতে ধারাবাহিক প্রকরণ রয়েছে কারণ একাধিক জিন এটি নির্ধারণ করছে ত্বকের বর্ণের ক্ষেত্রে এটি 3 টি জিন এটি একটি পুনেট স্কোয়ার যা একটি ট্রাই হাইব্রিড ক্রস দেখায় আপনি দেখতে পেয়েছিলেন যে কমপক্ষে 7 টি পৃথক সম্ভাবনা রয়েছে এখানে সবকিছু রিসেসিভ তাই কোনও রঙ নেই এবং তারপরে এই রঙের 664 স্লাইডলি ডার্কার সেড সহ 1564 ডার্কার সেড সহ 2064 ডার্কার সেড সহ 1564 এবং এটি আপনি যদি এখানে প্রদত্ত নীল নীল সেডেড নক্ষত্রগুলির বিভিন্ন সংখ্যার মধ্যে দিয়ে যান তবে এটি সরাসরি রঙের ইনটেনসিটি প্রদর্শন করবে এবং আপনি যত এগোবেন ইনটেনসিটি তত বাড়ে উচ্চতর ইনটেনসিটির জন্য 1564 আরো উচ্চতর 664 এবং 164 সবচেয়ে অন্ধকার এখানে সবচেয়ে অন্ধকার যে এই 6 টি উত্থাপিত হয় একটি নির্দিষ্ট ধরণের সুতরাং এটি বিভিন্ন ফিনোটাইপ কালো ত্বকের অ্যালিল সংখ্যা ইত্যাদি এবং যেখানে 3 টি ভিন্ন জিন ত্বকের রঙ নির্ধারণ করে সর্বশেষ যে জিনিসটি আমরা দেখতে যাচ্ছি তা হল পরিবেশটিও ফিনোটাইপের উপর প্রভাব ফেলতে পারে শুধু জিন নয় যে পরিবেশে জিনটি প্রকাশ হয় তার প্রভাব পড়তে পারে উদাহরণস্বরূপ পুষ্টি উচ্চতা প্রভাবিত করে বেশ কয়েকটি জিন দ্বারা উচ্চতা নির্ধারণ করা যেতে পারে তবে ব্যক্তি উচ্চতার সম্ভাব্যতা পর্যন্ত বেড়ে যায় কিনা তা পুষ্টির উপর নির্ভর করে সুতরাং পরিবেশটি উচ্চতা নির্ধারণ করছে অনুশীলন চেহারাকে প্রভাবিত করে সম্ভবত আপনি চেহারা নিয়ে জন্মগ্রহণ করেছেন তবে চেহারার ক্ষেত্রে আপনার সম্ভাবনার দিকে পৌঁছানোর জন্য আপনার অনুশীলন করা দরকার অভিজ্ঞতা বুদ্ধি আরো অনেক কিছুতে সহায়তা করে আমার এখানে চিত্রিত উদাহরণটি হাইড্রঞ্জা ফুলের রঙ এটি এই রঙ বা মাটির অম্লতা স্তরের উপর নির্ভর করে এই রঙ হতে পারে অন্য কিছু নয় এটি একই জিন একই এক্সপ্রেশন তবে কোন বর্ণ প্রকাশ হবে তা তার পরিবেশ এবং পরিস্থিতি দ্বারা নির্ধারিত হয় এই ক্ষেত্রে মাটির অম্লতা আমি মনে করি যে এটি একটি ইন্ট্রোডাকশনের পরে আমরা যা যা দেখেছি তার দিক থেকে এটি যথেষ্ট ভাল বেসাল ইনফর্মেশন আমরা বায়োমোলিকুলের দিকে তাকিয়েছি গল্পের মাধ্যমে এবং নিশ্চিত করার জন্য এটি কেবল তথ্যের একটি সেট নয় আমরা দেখেছি যে 4 টি বড় বায়োমোলিকুলস কার্বোহাইড্রেট প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড রয়েছে আপনি যেভাবে বলতে চান তারপরে নিউক্লিক অ্যাসিড লিপিড প্রত্যেকের নিজস্ব কাঠামো থাকে এবং কাঠামোটি তার কার্যকারিতা নির্ধারণ করে এটি হল বায়োমোলিকুল সম্পর্কিত সেই নির্দিষ্ট বক্তৃতার সেট থেকে গৃহীত পাঠ আমরা সেল গ্রোথের দিকেও নজর দিয়েছি কেন কোষের বৃদ্ধি পরিমাপ করা গুরুত্বপূর্ণ সেল গ্রোথের অর্থ আমরা জনসংখ্যা বৃদ্ধি কোষের সংখ্যা বা কোষের ভর বৃদ্ধি প্রতি ইউনিট ভলিউমে কোষের ভর প্রতি ইউনিট আয়তনে কোষের সংখ্যা সময়ের সাথে বাড়ছে ফাস্ট অর্ডার রিলেশনশিপ ব্যবহার করে আপনি কিভাবে পরিমাপ করতে পারেন এবং আপনি সেটি ব্যবহার করে কিভাবে বায়োরিয়্যাক্টরে চলমান অপারেশনর সময় বের করতে পারেন তা আমরা দেখেছি তারপরে মেন্ডেলিয়ান জেনেটিকসের কিছু নীতি মেন্ডেলিয়ান জেনেটিক্স যা আমরা বহুদিন আগে বিকাশ করেছি এটি একটি বেসিক কোর্সের অংশ হিসাবে দেওয়া হয়েছিল কারণ যদিও এগুলি দীর্ঘকাল আগে বিকাশ হয়েছিল তাদের কিছু সাধারণ জেনেটিক ডিসঅর্ডার এর উপস্থিতি পূর্বাভাস দেওয়ার জন্য খুব সহজেই ব্যবহার করা যায় এর পরে আমরা কিছু পরিবর্তনগুলি দেখতে পেয়েছি যেমন X লিংক ইনহেরিটেন্স সম্পর্কিত রোগ এবং নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বৈশিষ্ট্যগুলি এর মধ্যে অনেকগুলি বিভিন্ন ধরণের আপনি ডঃ মধুলিকা দীক্ষিতের বক্তৃতাগুলি থেকে যা বেছে নিয়েছেন তার সাথে মিল রেখে আপনি এটি দেখতে পারেন এবং এটি আপনাকে জীববিজ্ঞানের আণবিক দিকগুলির ভিত্তি দেবে যা পরে আপনার নিজের চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য আপনার নিজের প্রয়োজনীয়তার জন্য প্রয়োগ করতে পারেন কমপক্ষে আপনার কাছে এই বিষয়টি উন্মোচিত হয়েছে যখন প্রয়োজন দেখা দেবে আপনি জানেন কোথায় যেতে হবে আরও নির্দিষ্ট তথ্যের জন্য একটি শেষ কথা আমি আপনাকে এই জটিলতার স্তরটি জানাতে চাই যে আমরা এমনকি কোষটি পুরোপুরি বুঝতে পারার ক্ষেত্রেও এটির সাথে মোকাবিলা করছি আমরা যদি কোষটি পুরোপুরি বুঝতে পারি তবে সম্ভবত ম্যানিপুলেশনর দিকগুলি আরও কঠোর হতে পারে এবং আমরা এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আপনি জীবন পরিচালনা করতে পারেন তবে যে জটিলতা জড়িত সে সম্পর্কে আপনাকে একটি ধারণা দিতে আমি আপনাকে কেবল এটি দেখাই আমি নিশ্চিত যে আপনি নেচার পাবলিশিং থেকে ভিডিওটি দেখেছেন যা হিউম্যান জিনোম প্রজেক্টে ছিল যা দেখিয়েছিল যে DNA তে থাকা তথ্যগুলি mRNA এর তথ্যে ট্রান্সক্রাইব হয় যা প্রোটিনের তথ্যে অনুবাদিত হয় এবং এটিকে আসলে সেন্ট্রাল ডোগমা বলা হয় আপনি ইতিমধ্যে জানেন আমরা প্রোটিনগুলিতে এত আগ্রহী কারণ সেগুলি কোষের গুরুত্বপূর্ণ মলিকিউলার ওয়ার্কহর্স তারা কোষে অনেক কিছুই করে প্রতিটি বায়োমোলিকুল খুব গুরুত্বপূর্ণ এবং প্রোটিনে আরও মনোযোগ থাকতে পারে কারণ এটি অনেকগুলি কাজ করে যা খুব অ্যাপারেন্ট যে জিনিস গুলির ভিত্তি খুব অ্যাপারেন্ট আসুন কিছু বিষয় লক্ষ্য করা যাক যখন হিউম্যান জিনোম প্রজেক্টেটি শুরু হয়েছিল তখন প্রাথমিক ধারণা ছিল যেহেতু DNA প্রোটিনে পরিচালিত হয় যদি আমরা সম্পূর্ণ DNA বা জিনোমকে যেমন এটিকে বলা হয় তবে আমরা কোষটি জানি কোষের জিনোমিক্স ভিউ এর উৎস আমরা যদি ব্লুপ্রিন্ট জানি তবে আমরা কোষটি জানি এটি ধারণাছিল এবং এটিই ছিল মানুষের পুরো জিনোম কাঠামো যা আমরা প্রায় 15 বছর আগে জানতে পেরেছিলাম তা জানার পিছনে অনুপ্রেরণা তবে আমরা অনেক অবাক হয়েছি মানুষের কেবল 20 থেকে 25 হাজার জিন আছে এটি এই সাইট থেকে 20 থেকে 25 হাজার জিন রয়েছে এমনকি একটি মশারও প্রায় 13683 জিন রয়েছে মানুষ থেকে খুব দূরে নয় যেমন আমরা ভেবেছিলাম রাইসে 60000 জিন রয়েছে শুধু তা নয় আমাদের ধারণা আমরা উন্নততর এটিতে জিনের সংখ্যা আমাদের জিনের সংখ্যার প্রায় 3 গুণ বেশি আড়াই থেকে 3 গুন বেশি আমরা যদি ধরে নিই যে আমরা সবচেয়ে জটিল আমরা বলতে পারি যে জটিলতা জিনোম আকার দ্বারা ব্যাখ্যা করা হয়নি তারপরে লোকেরা ভাবতে শুরু করল আমরা যদি mRNA সম্পূর্ণ সেটটি জানি কারণ DNA তথ্য mRNA তে যায় ট্রান্সক্রিপশন এর মাধ্যমে সুতরাং আমরা সম্পূর্ণ mRNA তথ্য জানি যা ট্রান্সক্রিপ্টম নামে পরিচিত যা মাইক্রো অ্যারে অ্যানালিসিস এর মাধ্যমে করা যেতে পারে এবং আপনি যদি প্রোটিনের সম্পূর্ণ সেট জানেন প্রোটিওম আমরা কোষটি জানি আপনি যদি মেটাবলিক রিঅ্যাকশন এর সম্পূর্ণ সেট গুলি জানেন যেখানে প্রোটিন অনুঘটক এবং এরকম আরও অনেক কিছু ঘটে থাকে তবে আমরা কোষটি জানি কারণ অনেকগুলি ইন্টারাকশন যা চলছে এটি এগিয়ে যেতে পারে এই বিভিন্ন ধরণের মধ্যে ইন্টারাকশন লেভেল এতগুলি তাহলে আমরা কখন কোষটি বুঝতে পারি এই প্রশ্ন আপনি সত্যিই জানেন না এছাড়াও পৃথক ইউনিটের মধ্যে ইন্টারাকশন ধরে নেয়া যাক প্রোটিন প্রোটিনের মধ্যে নিজেই 1 protein DNA বা প্রোটিন অন্য কিছু বা সম্ভবত কার্বোহাইড্রেট অন্য কিছু এবং কোষে ঘটে এমন বিক্রিয়া এই ইউনিটগুলি কি এনার্জি মিনিমাম কন্ডিশনে কাজ করে অসম্ভব এবং সেখানে উচ্চ স্তরের ইন্টারাকশন রয়েছে হ্যাঁ অবশ্যই আছে এবং আপনি এটি কিভাবে বুঝতে চলেছেন আমরা যেমন বলি লোকেরা এই সমস্ত বিষয়ে কাজ করছে আশা করি ভবিষ্যতে কোন এক সময় আমাদের কোষ সম্পর্কে আরও ভাল উপলব্ধি হবে এবং সেইজন্য জীবন সম্পর্কে আরও ভাল উপলব্ধি হবে আশা করি আপনি এই কোর্সটি উপভোগ করেছেন আরও কয়েকটি বক্তৃতা থাকবে যা এই বিষয়গুলিকে আলোকপাত করবে যেমন DNA DNA সম্পর্কিত কিছু প্রক্রিয়া ইত্যাদির আশা করি আপনাদের ভালো লেগেছে